সুতরাং আসুন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই যা হল ডাইভারজেন্স শর্তগুলি এখন লক্ষ্য করুন যে আমরা যখন আমাদের ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণগুলি ব্যবহার করি আমরা আসলে প্রথম দুটি ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ ব্যবহার করি আমরা অন্য দুটি সমীকরণ স্পর্শ করি না সুতরাং আসল প্রশ্নটি আসে যখন আমি স্থান এবং সময় এই বিচক্ষণতাটি করছি তখন অন্যান্য শর্তগুলির কী ঘটে তা হল তারা লঙ্ঘিত হয় বা তাদের সঠিক সম্মান করা হচ্ছে সুতরাং আপনার এই সমীকরণগুলির একটির বিশেষত গৃহীত উদাহরণে সুতরাং আমরা আপাতত J 0 ধরে নিচ্ছি এখন আমি যদি নিই এবং আসুন তবে আমাদের চার্জমুক্ত পরিস্থিতিও ধরে নিই সুতরাং আমি যদি উভয় পক্ষের বিন্দু product গ্রহণ করি ঠিক আছে বাম হাতের দিকটি ভেক্টর ক্যালকুলাস এটি একটি পরিচয় ঠিক আছে সর্বদা 0 টি বোঝায় তাই আমি এখানে 0 এর সমান এটি লিখব সুতরাং সময়ের নিরিখে এটি কী ডি এর বিচ্যুতি সম্পর্কে আমাদের জানায় ছাত্র কনস্ট্যান্ট অবিচ্ছিন্ন ঠিক আছে সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে ডি ডাইভারজেনশন ঠিক সময়ে ধ্রুবক সুতরাং যদি এটি উদাহরণস্বরূপ যদি এটি 0 থেকে শুরু হয় তবে 0 টি অবিরত থাকবে FDTD র সাথে এর কোনও সম্পর্ক নেই এটি ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ যা আমাকে সঠিক বলেছে তবে এখন দেখা যাক যে আপডেট সমীকরণটি আমি লিখেছি তাই প্রশ্নটিও এই প্রশ্নটি করে এফডিটিডিটি কি এই প্রশ্নটিকেই জিজ্ঞাসা করছে তা সম্মান করে হ্যাঁ অন্যান্য সমীকরণ আমাকে বলবে যে এই এর মান কী উদাহরণস্বরূপ ঠিক আছে তবে ρ ρ বলতে পারে এমন একটি ফাংশন হতে পারে বা নাও হতে পারে যা নির্ভর করে সময়ের কোনও ফাংশন হতে পারে বা নাও হতে পারে তবে এই শর্তগুলির অধীনে ম্যাক্সওয়েলের সমীকরণটি আমাদের এটি বলছে সুতরাং আসুন আমরা এই বিচ্যুতির পরিস্থিতিটি কিছুটা প্রতিবিম্বিত করি এবং আমরা এফডিটিডি কী তা আমাদের জানাতে চাই তা জানতে চাই তাতে কি কীভাবে আমরা এর উত্তর পাব সুতরাং এই প্রথমটি একটি শর্ত যা অবিচ্ছিন্ন স্থান ডানদিকে সুতরাং আমি যদি দেখতে চান এটিকে স্থান বিবেচনার জন্য তারপর আমি এই স্টেনসিলগুলি এবং বিচক্ষণ সংস্করণগুলির মধ্যে ভাবতে পারি যাগুলির পরিবর্তনশীল ডি সঠিক সুতরাং দুটি পোলারাইজেশনের মধ্যে TM বা TE এই প্রশ্নের উত্তর দেওয়া আরও আকর্ষণীয় হবে TE কারণ আমার প্রাক্তন এবং আই এর অ্যাক্সেস থাকবে এবং আমি এই বিচ্যুতিটি এমনভাবে ব্যাখ্যা করতে পারি যা ব্যাখ্যা করা সহজ অন্যথায় আপনার টিএম মেরুকরণের ক্ষেত্রে আমাকে ডানদিকে z অক্ষের দিকে তাকিয়ে থাকতে হবে সুতরাং আসুন আমরা এই সম্পর্কে কী করা উচিত তা দেখতে দিন তাই যখন আপনি দেখেন এটি কী মনে করিয়ে দেয় যে ভেক্টর ক্যালকুলাসের উপপাদ্যটি আপনার মনে আসে একটি ভেক্টর ক্ষেত্রের বিভাজন গাউসের উপপাদ্য বা ডাইভারজেন্স উপপাদ্যটি ঠিক সুতরাং বিচ্ছিন্নতা উপপাদ্যটি 2D তে বলি কারণ আমরা এখন 2D তে আছি যা আমাদের ঠিক বলে দেয় সুতরাং এটি আমাদের বৈচিত্র্য উপপাদ্য মধ্যে সুতরাং এটি গণনা করার একটি দুর্দান্ত উপায় হতে চলেছে কিছুটা স্পেস ওকে ধরে এবং ডান হাত এখন ডি এর বাহ্যিক প্রবাহে পরিণত হয়েছে সুতরাং এখন একটি গ্রিড আঁকুন আসুন আমাদের TE মেরুকরণে ফিরে যাই যার Ex Ey বা Dx Dy ডান ছিল আমরা করতে পারা এখন যেহেতু আমরা ডাইভারজেন্সের সাথে কাজ করছি তা E এর পরিবর্তে ডি ব্যবহার করা যাক আমি বাস্তবে আপনার স্থানচ্যুতি ক্ষেত্রের সাথে কাজ করার অর্থ সুতরাং আমার এখানে যে ভেরিয়েবলটি রয়েছে তা হযরত্ এখানে ঠিক কেন্দ্রস্থলে রয়েছে এবং অন্য দুটি ভেরিয়েবল রয়েছে ছাত্র Ex Ey Dx Dy Dx Dy এক এবং একই সুতরাং এটি আমার Dx এটি আমার Dy এটি আমার কাছে স্টেনসিল এখন আমি এখানে 2 ডি ওভারের মধ্যে এই বিচ্যুতি তত্ত্বটি মূল্যায়ন করতে চাই সুতরাং এর জন্য আমার একটি পৃষ্ঠ এবং এটি ঘিরে একটি লাইন প্রয়োজন যাতে এটি করার ভাল উপায় কী হতে পারে এবং মনে রাখবেন যে আমি ঠিক এর মূল্যায়ন করতে সক্ষম হতে চাই সুতরাং কেবল এখানে আপনাকে শারীরিক ব্যাখ্যা দিতে এটি এখানে এস এর কিছু অঞ্চল এবং এটি আমার এন টুপি ডান সুতরাং এর মতো কিছু আমি চাই সুতরাং কোন ধরণের গ্রিড বা কোন ধরণের অঞ্চল S এখন উপযুক্ত হবে সুতরাং বাম হাতটি আমাদের খুব বেশি সাহায্য করবে না ডান হাতটি একটি লাইন অবিচ্ছেদ্য সুতরাং কী ধরণের ইন্টিগ্রেশন কনট্যুর ছাত্র স্কয়ার সুতরাং এটি ভাল হওয়া উচিত একটি বর্গক্ষেত্র সবচেয়ে স্বাভাবিক জিনিস এবং যেহেতু আমি মূল্যায়ন করতে চাই সুতরাং আমি যদি গ্রিড লাইনের সাথে আমার কনট্যুরটি গ্রহণ করি তবে এটি আমাকে সহায়তা করবে ধরা যাক আমি নীল নিলাম নীল বাক্স নিজেই এস হতে হবে দুঃখিত নীল সবুজ বাক্স নিজেই এস হতে হবে এটি আমাকে সাহায্য করবে তো কী হবে ঠিক আছে ঠিক 0 নয় কারণ আসুন আমরা এই মুহুর্তে এটি বলতে পারি যেখানে আছে সেখানে এছাড়াও Dy এর মান Dy 0 ওভার নেই তবে আমি যে পরিবর্তনশীল সেখানে সংরক্ষণ করব না ইন্টারপোলেশন দ্বারা গণনা করতে হবে সুতরাং এটি সেখানে অপ্রতুলতা যদি আমি সরাসরি বিন্দুতে এটি গণনা করতে চাই তার মানে যেখানে আমার Dx রয়েছে সেখানে এই স্থানে নরমাল ভেক্টরটি Dx বরাবর যেভাবে হওয়া উচিত তারপরে আমি যখন Dy কাছে যাই যেখানে ডাই রাইট বরাবর স্বাভাবিক ভেক্টর প্রদর্শিত হয় সুতরাং আমি যদি এখন এটির প্রসারিত করার কথা চিন্তা করি তবে সেখানে চারটি সংলগ্ন গ্রিড থাকবে চারটি কোষের কোষ ঠিক আছে আমার কি করা উচিত সুতরাং আসুন এই মানটি H1 ঠিক আছে এখন এখানে Dy ও হতে চলেছে এটি এখানে একটি Dx ও হতে চলেছে এখন আপনার কাছে কি কোনও ইঙ্গিত আছে যা বর্গক্ষেত্রের অধিকার তাই যদি আমি এটি ঠিক রাখি প্রতিটি কেন্দ্রে চৌম্বকীয় ক্ষেত্রের H1 H2 H3 H4 ঠিক আছে কিছু মান হতে চলেছে একইভাবে আমার এই Dx র কিছু নাম দেওয়া উচিত তাদের আলাদা করা সুতরাং এই Dx যা বাহ্যিকভাবে এখানে চলে যাচ্ছে আমি একে Dx বলব এটি এই লাল বাক্সটি ছেড়ে যাচ্ছে এটি বাম দিকে Dx দিকে যা আসছে এটি আমি এটিকে Dx- বলব এটিকে Dy এখানেই উপস্থাপন করুন কারণ এটি বেরিয়ে যাচ্ছে এবং Dy কারণ এটি আসছে তাই আমাদের কাছে এই সমস্ত অধিকার পেতে বিয়োগ আছে তো এখন ডান হাতের কি হবে আসুন মূল্যায়ন করি ঠিক আছে আমরা ধরে নিতে পারি যে Dx র মান এই অধিকারের চেয়ে প্রায় ধ্রুবক এখন এটি সম্পন্ন হয়েছে আমরা এখনও এফডিটিডি র বেশিরভাগ ব্যবহার করি নি এফডিটিডি অন্যতম প্রধান পয়েন্ট ছিল সময় ডেরাইভেটিভেসকে স্পেস ডেরাইভেটিভের সাথে সংযুক্ত করা সুতরাং আমরা এখন এটি করে নিই আসুন আমরা কীভাবে মূল্যায়ন করব তা বলি সুতরাং আমরা যে সমীকরণটি করার চেষ্টা করছি তা কোনটি এটিই আমাদের সঠিকভাবে সহায়তা করতে চলেছে সুতরাং এই সমীকরণটি আমি x পার্ট এবং y পার্টটি দেখতে পারি আমরা এটি করেছি যখন আমরা TE স্টেনসিলটি ডানদিকে দেখিEx Ey এর জন্য আমাদের সেই আপডেট সমীকরণগুলি ছিল মূলত এটিই প্রয়োজন সুতরাং আপনি যদি আপনার নোটগুলির বিন্দুটির দিকে ফিরে তাকান তবে Dx কী তা সময় ডেরাইভেটিভ সুতরাং আপনার নোডগুলির সাথে সমানুপাতিক হওয়া উচিত তা পিছনে ফিরে দেখার মতো কী ছিল ছাত্র সুতরাং আপনি স্মৃতিচারণ মনে রাখবেন আমরা নীচে ডানদিকে শীর্ষ বিয়োগ করা হয় সুতরাং শীর্ষ বিয়োগফল নীচে এটি ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের কী দেয় যদি আপনি এটির কোনও সমস্যা মনে না রাখেন তবে আমরা কেবল আপনার নোটগুলিতে ফিরে যেতে পারি এবং পার্থক্য সমীকরণ পেতে পারি সুতরাং অবশেষে আমি যা দেখতে চাই তা এই সমীকরণটি নয় তবে এই সমীকরণের সময় ডেরাইভেটিভ সুতরাং আমি যা চাই তা হল আমি এই সমীকরণের উভয় পক্ষের একটি সময়কে ডেরাইভেটিভ রেখেছি এবং সুতরাং এটি ডান থেকে প্রাপ্ত সময় আহরণের সমান হবে সুতরাং আমি এখানে কী করব আমি কেবল উভয় পক্ষেই একটি করেছি সুতরাং আমি যদি এখানে উভয় পক্ষের উপরে কিছুটা নিতে পারি না তবে কী হবে সময় ডেরাইভেটিভ প্রতিটি এর উপরে আসবে এখন আমার সাথে কি এই অভিব্যক্তিগুলি আছে হ্যাঁ আমি এই সমস্ত অধিকারের মূল্যায়ন করেছি সুতরাং এখন আমি যদি এই প্রকাশটি গ্রহণ করি এবং এটি এখানে এটির সাথে একত্রিত করি তবে আমি কী পাব সবকিছু খুব পরিষ্কারভাবে বন্ধ বাতিল হয়েছে ঠিক আছে সুতরাং বোঝা যাচ্ছে যে এই ক্ষুদ্রতর সেল এর উপরে আমরা বলতে পারি না যে এটি প্রতিটি পয়েন্টে সত্য কারণ আমরা প্রতি বিন্দুতে এই ক্ষেত্রগুলি মূল্যায়ন করছি না তবে আমরা একটি সীমাবদ্ধ গ্রিডের উপরে মূল্যায়ন করছি সুতরাং এই গ্রিড এস যা আমি এখানে দেখিয়েছি এটি স্পষ্ট যে D এর বিচ্যুতি সময় পরিবর্তন হয় না সুতরাং আমরা বলতে পারি যে আমরা এটি নিখরচায় পেয়েছি আমরা বিশেষ কিছু করি নি আমরা এইটি নিখরচায় পাওয়ার মূল কারণটি কী ছিল ছাত্র এই যেখানে নকশা এই ই সেলটির নকশাটি অর্ধ গ্রিড করে সমস্ত সীমাবদ্ধ করে এবং দ্বি পার্শ্ব কেন্দ্র হিসাবে ডান সীমাবদ্ধ পার্থক্য গ্রহণ করে প্রত্যেককে স্তম্ভিত করে ছাত্র কেন্দ্র কেন্দ্রের পার্থক্য এইভাবে এই সমস্ত H1 অন্য কোথাও থেকে অন্য H1 থেকে বাতিল হয়ে গেছে এবং সমস্ত এইচএস সেখানেই বাতিল হয়ে গেছে সুতরাং এই বিভ্রান্তির শর্তটি সন্তুষ্ট হয়ে গেছে যে সময়ের সাথে আমরা এই মাত্রা নিখরচায় পেয়ে যাচ্ছি সময়ের সাথে স্থিরতা স্থির থাকে সুতরাং এটি FDTD ইয়ে সেল ঠিক আছে এর মার্জিত দিকগুলির মধ্যে একটি TM মামলার ক্ষেত্রে এটি কীভাবে প্রমাণিত হবে হ্যাঁ হ্যাঁ কারণ এখানে কেবল Ez রয়েছে ঠিক তাই সেখানে আমাদের জাই এক্স প্লেনে নয় আমাদের এস নিতে হবে তবে আপনার zx প্লেন বা জাই প্লেন বা ঠিক এর মতো কিছু বলতে হবে তারপরে আমার কাছে থাকবে তবে এটি আবার আমাকে খুব সাহায্য করতে পারে কারণ আমার E হবে Nˆ এর সাথে আমি দুঃখিত ˆ সুতরাং বিন্দু পণ্য আমাকে 0 দেবে হ্যাঁ ছাত্র সেখানে কম অন্যান্য বিচরণের অবস্থা TM তে আরও সহজ হবে ছাত্র দ্য কিছু ছিল হ্যাঁ তাই এর মধ্যে যখন টিই মেরুকরণের ক্ষেত্রে আপনি দেখতে পেতেন যে D এর বিচ্যুতি স্থির থাকে টিএম মেরুকরণে আমরা দেখাতে সক্ষম করব যে চৌম্বকীয় ক্ষেত্রের বিচ্যুতি রক্ষিত রয়েছে ছাত্র ঠিক আছে হ্যাঁ এটিও সত্য ছাত্র সুতরাং একটি ধ্রুবক হবে আসলে হ্যাঁ TE ক্ষেত্রে TM ক্ষেত্রে দুঃখিত এজ কি ইঙ্গিত করে আসুন আমরা TM কেসটি বৈদ্যুতিক ক্ষেত্র কী তা গ্রহণ করি কেবল Ez x y zˆ এবং এটি কোনটির কাজ আপনি যদি খুব সুনির্দিষ্ট হতে চান তবে এই D টি তৈরি করা যাক তাই D এর বিচ্যুতি কী ছাত্র 0 0 স্বয়ংক্রিয়ভাবে কিছুই করতে হবে না কারণ ∂ ∂z এমন কোনও কিছু যা z ডান কাজ নয় সুতরাং এটি করা সহজ কাজ তবে টিইতে আপনাকে এই লুপ এবং দিকনির্দেশনা নিতে হবে যাই হোক এখানে কোন পরিমাণ কার্ল ছাত্র H যা আমরা না করলাম ∇ × H টি কার্ল ব্যবহার করবে ছাত্র অন্য ম্যাক্সওয়েলের Maxwell'sঅন্যান্য বিচ্যুতি ম্যাক্সওয়েলের হ্যাঁ অন্যান্য বিচ্যুতির সমীকরণ যা হল হ্যাঁ এটি স্বয়ংক্রিয়ভাবে আমরা এখানে একই যুক্তি দ্বারা সন্তুষ্ট হব কারণ Hz হল x y র কাজ সুতরাং ঠিক 0 হতে চলেছে সুতরাং অন্য কথায় আমি বলতে চাইছি চূড়ান্ত লাইনের প্রকারটি হল যদি বিভাজনটি 0 হিসাবে শুরু হয় তবে আমার FDTD স্কিম গ্যারান্টি দেয় যে ঠিক সিমুলেশন 0 অবধি ঠিক আছে সেই অ্যাকাউন্টে কোনও ত্রুটি জমা নেই সুতরাং আমরা হ্যাঁ আমি যেমন বলেছিলাম যে আমরা ঠিক পেয়েছি ঠিক আছে সুতরাং আমরা এই আলোচনাটি এখনই বন্ধ করব এবং এরপরে আমরা FDTD র সংখ্যা বিশ্লেষণের দিকে নজর দেব